নমস্কার তাহলে শেষ অধ্যায়ে আমরা স্টেট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম আজ আমরা স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তাহলে আসুন আমরা আজকের আলোচনা শুরু করি সুতরাং স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সে যাওয়ার আগে প্রথমে বুঝে নেওয়া যাক আপনি কীভাবে স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট এবং আউটপুট ইকুয়েশন তৈরি করবেন আপনারা হয়তো জানেন যে স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন সরাসরি পাওয়া যেতে পারে সুতরাং স্টেট ডায়াগ্রামের সাহায্যে স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন আমরা জানি যে আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি তাহলে আজ আমরা দেখবো কীভাবে স্টেট ডায়াগ্রামের সাহায্যে স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন পাওয়া যেতে পারে যার জন্য আমরা সিগন্যাল ফ্লো গ্রাফ ফর্মুলা ব্যবহার করব আউটপুট ইকুয়েশন নির্ণয় করব তাহলে স্টেট ইকুয়েশন কী তাহলে স্টেট ইকুয়েশন হল dxdtaxtbrt তারপর আউটপুট ইকুয়েশন এভাবে লেখা যেতে পারে ytcxtdrt আমরা আগের অধ্যায়ে কি আলোচনা করেছি ফিরে দেখা যাক এখন x হল স্টেট ভ্যারিয়েবেল r হল ইনপুট y হল আউটপুট এবং abc ও d হল কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট তাহলে এইভাবে আপনি স্টেট ও আউটপুট ইকুয়েশন সংজ্ঞায়িত করতে পারেন এবার স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট ও আউটপুট ইকুয়েশন নির্ণয়ের পদ্ধতি খুঁজে দেখা যাক তাহলে স্টেট ডায়াগ্রামে দেখেছেন যে গেইন ছাড়াও ইনিশিয়াল স্টেট এবং ইন্টিগ্রেটর ব্রাঞ্চ আছে যা আমরা এক নোড থেকে অন্য নোডে সংযুক্ত করি সুতরাং স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট এবং আউটপুট ইকুয়েশন নির্ণয়ের সময় আমরা ইনিশিয়াল স্টেট বাদ দিয়ে দিই অর্থাৎ আমরা বলতে পারি যে সময় 0 এর সমান অথবা অন্য যে কোন সময় t0 সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেট কী আমরা স্টেট ডায়াগ্রাম থেকে সেই ইনিশিয়াল স্টেটগুলি বাদ দেব আমরা ইন্টিগ্রেটর ব্রাঞ্চগুলিকেও বাদ দেব যেগুলির স্টেট ডায়াগ্রামে গেইন s 1 আমরা এটি কী জন্য বাদ দিলাম কারণ স্টেট এবং আউটপুট ইকুয়েশনে ল্যাপলাস অপারেটর অর্থাৎ s অথবা ইনিশিয়াল স্টেট থাকে না তাহলে এই জন্যই স্টেট ডায়াগ্রাম থেকে এই দুটি কম্পোনেন্টকে বাদ দিলাম তাহলে স্টেট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা নোড খুঁজে বার করি যেগুলি স্টেট ভ্যারিয়েবলের ডেরিভেটিভকে আউটপুট নোড হিসাবে প্রকাশ করে তাহলে এটি হবে স্টেট ইকুয়েশনের বাম দিক এবং আউটপুটকেও আউটপুট ইকুয়েশনে পাওয়া যাবে যাকে আমরা y হিসাবে প্রকাশ করি যেটি স্বাভাবিকভাবেই স্টেট ডায়াগ্রামে একটি আউটপুট নোড ভ্যারিয়েবেল এরপর আমরা খুঁজে বের করব স্টেট ভ্যারিয়েবল এবং স্টেট ডায়াগ্রামে ইনপুট ভ্যারিয়েবল হিসাবে ইনপুট আর এই ভ্যারিয়েবলগুলি স্টেট ও আউটপুট ইকুয়েশনের ডান দিকে পাওয়া যাবে এবং তারপর আমরা সর্বশেষে স্টেট ডায়াগ্রামে সিগন্যাল ফ্লো গ্রাফ গেইন ফর্মুলা প্রয়োগ করব একটি উদাহরণ নেওয়া যাক যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে স্টেট ডায়াগ্রামের সাহায্যে স্টেট ও আউটপুট ইকুয়েশন পেতে পারি এই স্টেট ডায়াগ্রামটি ধরা যাক যেখানে আমরা ইনিশিয়াল স্টেট এবং ইন্টিগ্রেটর 1s কে বাদ দিয়ে দিয়েছি তাহলে আমাদের কাছে শুধু গেইন এবং স্টেট আছে সুতরাং এখানে দেখবেন r হল ইনপুট এটি স্টেট এ যাচ্ছে যেটা ধরা যাক x2 স্টেট ডায়াগ্রাম অনুযায়ী y এর সাথে x1 সংযুক্ত তাই এখন থেকে আপনি সরাসরি বলতে পারেন যে yx1 যেটা আউটপুট ইকুয়েশন দেবে এবার স্টেট ডায়াগ্রাম খুঁজে পাওয়ার চেষ্টা করা যাক তাহলে যখন দেখবেন এই নোড x2x1dx1dt আমরা একটি ইকুয়েশন পাই dx1dtx2t পরবর্তী নোডে আমরা পাচ্ছি dx2dt 2x1t 3x2tr তাহলে আপনি স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট ইকুয়েশন পাবেন আমরা এর আগেই দেখেছি যে আউটপুট ইকুয়েশন হল yx1 তাহলে এভাবেই স্টেট এবং আউটপুট ইকুয়েশন একসাথে লিখবেন এখন স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা যাক স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স কী তাহলে আমরা আগের স্লাইডে দেখেছি যে লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেমের স্টেট ইকুয়েশনকে এভাবে প্রকাশ করা হয় তাই dxdtAxtBut এখন এর পরের ধাপ হল এই ইকুয়েশনগুলির সমাধান বার করা ধরে নেওয়া যাক যে একটি ইনিশিয়াল স্টেট ভেক্টর হল xt0 t≥0 এর জন্য ইনপুট ভেক্টর হল ut এখন এই ইকুয়েশনটিতে দেখুন উপরের ইকুয়েশনটির ডান দিক স্টেট ইকুয়েশনের হোমোজিনিয়াস অংশ হিসাবে ধরা হয় এবং পরবর্তী টার্মটি হল ফোর্সিং ফাংশন অর্থাৎ u এখনকার জন্য যদি ধরে নেন যে ut0 তাহলে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন পাই তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন dxdtAxt ছাড়া আর কিছুই না এখন ধরা যাক যে t একটি ম্যাট্রিক্স যা হল n×n ম্যাট্রিক্স এবং এটি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সকে প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে যদি এটি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স হয় সেটি এই ইকুয়েশনটিতে সিদ্ধ হবে যেটি হল dφdtAφt এখন যদি t0 তে x ইনিশিয়াল স্টেটকে প্রকাশ করে তাহলে t কেও ম্যাট্রিক্স ইকুয়েশন দ্বারা সংজ্ঞায়িত করা যায় এবং আপনি লিখতে পারেন xtφtx0 তাহলে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্স ছাড়া আর কিছুই না যেটি সময় t0 তে যে কোন স্টেটের সময় t তে যে কোন স্টেটের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে এই যে ইকুয়েশনটি পেলেন xtφtx0 এটি হল হোমোজিনিয়াস স্টেট ইকুয়েশনের সমাধান এখন আমাদের t এর মান নির্ণয় করতে হবে অন্যান্য মাপকাঠিতে যেগুলি পাচ্ছি A B এবং x তাহলে আমরা কী করব t এর মান নির্ণয় করা যায় এই ইকুয়েশনের উভয় দিকে ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে অর্থাৎ আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশনটি পাই dxdtAxt তাহলে উভয় দিকে ল্যাপলাস ট্রান্সফর্ম নিলে কী লিখতে পারেন এই দিকের জন্য লিখতে পারেন sXs x0AXs এবার টার্মগুলি পুনর্বিন্যাস করে লিখতে পারেন XssI A 1x0 সুতরাং এই হল Xs এর মান যা আপনি পাচ্ছেন এবার দেখুন আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স নিচ্ছি অর্থাৎ sI A সুতরাং আমরা যে গুরুত্বপূর্ণ চরিত্রটি ধরে নেব সেটি হল ম্যাট্রিক্স sI A ননসিঙ্গুলার অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটার্মিন্যাণ্ট এর মান 0 না এবার উভয় দিকে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম নেওয়া যাক xtL 1sI A 1x0t≥0 এখন এটিকে আমাদের ইনিশিয়াল ইকুয়েশনের সাথে তুলনা করা যায় যেটি আমরা স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স থেকে পেয়েছি যা হল xt অর্থাৎ যা যে কোন সময় t তে স্টেট যেটি ইনিশিয়াল স্টেটের সাথে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সের দ্বারা সম্পর্কিত সুতরাং দুটিকে তুলনা করে সহজেই স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সের মান পেতে পারেন tL 1sI A 1 এখন স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সের গুরুত্ব কী যেহেতু স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স হোমোজিনিয়াস স্টেট ইকুয়েশনকে সিদ্ধ করে এটি সিস্টেমের ফ্রি রেসপন্সকে প্রকাশ করে ফ্রি রেসপন্স অর্থাৎ রেসপন্স যা ইনিশিয়াল কন্ডিশন থেকে পাওয়া যায় শুধুমাত্র ফোর্সিং ফাংশন রেখে অর্থাৎ u0 এখন আগের ইকুয়েশনটিতে দেখা যায় যেটি আমরা আগের স্লাইডে দেখেছি যে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স শুধুমাত্র ম্যাট্রিক্স A এর উপর নির্ভরশীল তাহলে দেখবেন যে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স A এর উপর নির্ভরশীল তাই কখনো কখনো এটিকে A এর স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স হিসাবে অভিহিত করা হয় এখন যেহেতু এর স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স নাম প্রযোজ্য তাই স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স প্রাথমিক সময় t সমান 0 থেকে যে কোন সময় t যখন ইনপুট শূন্য তার মধ্যে স্টেটের ট্রানজিশনকে সংজ্ঞায়িত করে তাই এটি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কারণ এর সাহায্যে আমরা যে কোন সময় t তে x এর মান নির্ণয় করতে পারি যদি ইনিশিয়াল স্টেট অর্থাৎ সময় t সমান 0 তে স্টেট দেওয়া থাকে এখন স্টেট ট্রানজিশন ইকুয়েশন নিয়ে আলোচনা করা যাক তাহলে স্টেট ট্রানজিশন ইকুয়েশনকে লিনিয়ার হোমোজিনিয়াস স্টেট ইকুয়েশনের সমাধান হিসাবে সংজ্ঞায়িত করা যায় সুতরাং যে ইকুয়েশনটি পাচ্ছি যেটি লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্ট অর্থাৎ dxdtAxtBut সেটি হল স্টেট ইকুয়েশন এখন উপরোল্লিখিত ইকুয়েশনটি সমাধান করা যেতে পারে হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের ক্লাসিক্যাল মেথড দ্বারা অথবা আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি তাহলে যদি আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম ব্যবহার করি উপরের ইকুয়েশনটিকে ল্যাপলাস ডোমেইন এ এভাবে লিখতে পারেন sXs x0AXsBUs সুতরাং t0 তে প্রাপ্ত ইনিশিয়াল স্টেট ভেক্টরকে x চিহ্নিত করে এখন যদি এই ইকুয়েশনকে Xs এর জন্য সমাধান করেন তাহলে কি পাবেন আপনি পাচ্ছেন XssI A 1x0 1BUs এবার এই ইকুয়েশন থেকে উভয়দিকে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে স্টেট ট্রানজিশন ইকুয়েশন পাওয়া যায় সুতরাং এখানে আপনি মানটি পাচ্ছেন xtL 1sI A 1x0L 1sI A 1BUs φtx00tt τBudτt≥0 তাহলে হোমোজিনিয়াস আউটপুটের ক্ষেত্রে যে টার্মটি আমরা দেখেছি সেটি ছাড়াও এই টার্মটি পাওয়া যাচ্ছে সিস্টেমের হোমোজিনিয়াস রেসপন্স পাওয়া যাচ্ছে কারণ সিস্টেমে ফোর্সিং ফাংশন যোগ করেছেন তাহলে এখন কী লিখতে পারি এই যে টার্মটি পাচ্ছেন সেটি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স ছাড়া আর কিছুই না এবং তারপর পাচ্ছেন সময় t সমান 0 তে x তাহলে পাচ্ছেন tx0 প্লাস এই কম্পোনেন্টের ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম সুতরাং আমরা ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের ফান্ডামেন্টাল থিওরেম প্রয়োগ করব এটিকে এভাবে লিখতে পারেন 0tt τBudτt≥0 সুতরাং এই যা পাচ্ছেন তা হল স্টেট ট্রানজিশন যা হল আউটপুট xt যখন ফোর্সিং ফাংশন সিস্টেমে উপস্থিত থাকে এখন এই হল যা আমরা সংজ্ঞায়িত করেছি যখন ইনিশিয়াল টাইম সংজ্ঞায়িত হয় t সমান 0 এবার যদি ইনিশিয়াল টাইম হয় অন্য যে কোন সময় t0 সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইনিশিয়াল স্টেট হবে x এবং আমরা একটি ইনপুট ধরে নেব যেটি প্রয়োগ করা হয় যে কোন সময় t যখন 0 এর থেকে বড় তাহলে আগের ইকুয়েশনে tt0 বসিয়ে সরলীকরণ করে পাবেন xφt t0xt00tt τBudτt≥t0 এখন স্টেট ট্রানজিশন ইকুয়েশন নির্ণয় হয়ে গেলে আউটপুট ভেক্টরকে প্রকাশ করতে পারেন ইনিশিয়াল স্টেটের ফাংশন হিসাবে এবং ইনপুট ভেক্টরকে পারেন আউটপুট ইকুয়েশনে x প্রতিস্থাপন করে তাহলে আউটপুট ইকুয়েশনটি কী আমরা আউটপুট ইকুয়েশন পাচ্ছি ytCxtDut আউটপুট আপনি পাবেন yCφt t0xt00tCφt τBudτDutt≥t0 তাহলে যেক্ষেত্রে ইনপুট পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা সিস্টেমের এই আউটপুট ইকুয়েশন পাচ্ছি এখন একটি উদাহরণ নেওয়া যাক এবং প্রথমে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স নির্ণয়ের চেষ্টা করা যাক তাহলে ধরা যাক স্টেট ইকুয়েশনটি হল dx1dt dx2dt 0 1 2 3 x1 x2 0 1 u সুতরাং এটিকে তুলনা করে পাবেন A0 1 2 3 B0 1 তাহলে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলি পাচ্ছি প্রশ্নে দেওয়া আছে u1 for t≥0 তাই এটি হল 1 তাহলে আমাদের এখন সর্বপ্রথমে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সটি কী হবে প্রথমে sI A এর মান নির্ণয় করা যাক তাহলে sI As 0 0 s 0 1 2 3 s 1 2 s3 এর ইনভার্স ম্যাট্রিক্স হল sI A 11s23s2s3 1 2 s এখন এর ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে আপনি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স পাবেন সুতরাং ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম নিলে পাবেন tL 1sI A 12e t e 2t e t e 2t 2e t2e 2t e t2e 2t তাহলে সহজ ভাবে এটি হল যা আপনি ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে পাবেন এখন t≥0 এর ক্ষেত্রে স্টেট ট্রানজিশন ইকুয়েশন হল xtφtx00tt τBudτt≥0 এখন t≥0 এর জন্য স্টেট ট্রানজিশন ইকুয়েশনের মান পাওয়া যায় t B এবং u এর মানও ইকুয়েশনে দেওয়া হয়েছে xt2e t e 2t e t e 2t 2e t2e 2t e t2e 2t x005 e t05e 2t e t e 2t t≥0 সুতরাং এটি হল স্টেট ট্রানজিশন ইকুয়েশন যা আপনি পাবেন 0 এর থেকে বড় যে কোন সময়ের জন্য এবার স্টেট ইকুয়েশন এবং হাই অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে সম্পর্ক দেখা যাক তাহলে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন নেওয়া যাক তাহলে পাচ্ছেন থার্ড অর্ডার ইকুয়েশন d3ydt35d2ydt2dydt2ytu সুতরাং এই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটি দেওয়া আছে আমাদের এটি বের করতে হবে এটিকে স্টেট ইকুয়েশনে পরিবর্তন করতে হবে তাহলে আমরা প্রথমে কী করব আমাদের প্রথমে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্মটিকে বাকি টার্মগুলির সাথে সেট করে ইকুয়েশনটিকে পুনর্বিন্যাস করতে হবে তাহলে এটিকে বামদিকে নিলে এটি হবে d3ydt3 5d2ytdt2 dytdt 2ytu এবার স্টেট ভ্যারিয়েবলকে সংজ্ঞায়িত করা যাক তাহলে x1ty x2tdydt x3td2ydt2 তারপর স্টেট ইকুয়েশনটিকে ভেক্টর ম্যাট্রিক্স ইকুয়েশন হিসাবে এভাবে প্রকাশ করা যায় dxdtAxtBu এখন A এর মান কী এই যে ইকুয়েশনগুলি পেলেন সেই তিনটি ইকুয়েশনকে দেখলে A এবং B এর মান এভাবে সহজেই পেতে পারেন A0 1 0 0 0 1 2 1 5 B0 0 1 আউটপুট ইকুয়েশনটি হল ytx1t1 00 x তাহলে এর সাথে সাথেই আমরা আজকের আলোচনা সমাপ্ত করব যেখানে আমরা স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স এবং স্টেট ট্রানজিশন ইকুয়েশন নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ